ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স I এর ষষ্ঠ লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম এবং আজ আমরা দুইটি ভ্যারিয়েবল ফাংশনের লিমিট নিয়ে আলচোনা করবো সুতরাং আজ বিশেষভাবে আমরা এখন বিভিন্ন ভেরিয়েবলের ডিফারেনশিয়াল ক্যালকুলাস এবং ফাংশন সম্পর্কে কথা বলছি এবং সীমা গুলি প্রবর্তনের আগে আমি বিভিন্ন ভেরিয়েবলের জন্য এই ফাংশনগুলির অর্থ কী তা নিয়েও আলোচনা করব সুতরাং এখানে প্রথমে আমি আপনাকে দুটি ভেরিয়েবলের কাজগুলি পরিচয় করিয়ে দিই সুতরাং একটি ফাংশন z f x y তাই এটি আমাদের একটি ভেরিয়েবলের ফাংশনের অনুরূপ কিন্তু সেখানে আমরা y x এর মত বিবেচনা করি সুতরাং তারা শুধুমাত্র একটি পরিবর্তনশীল হতে ব্যবহৃত হয় কিন্তু এখন এখানে z দুটি ভেরিয়েবল x এবং y এর উপর নির্ভর করে সুতরাং এটি দুটি ভেরিয়েবলের একটি ফাংশন এবং এটি x এবং y এর দুটি ভেরিয়েবলের একটি বাস্তব মূল্যবান ফাংশন যদি প্রতিটি x y xy প্লেনের একটি নির্দিষ্ট অংশেরকে ফাংশনের ডোমেন বলা হয় এবং যদি আমরা এটি ব্যবহার করে এই মান নির্ধারণ করি নিয়ম f হল z fx y এর সমান একটি বাস্তব মান z কিছু প্রদত্ত নিয়মঅনুযায়ী f x y তারপরে আমরা এই ফাংশনটিকে দুটি ভেরিয়েবলের একটি ফাংশন বলি সুতরাং ডোমেন কি ডোমেন মূলত পয়েন্ট সেট x y xy প্লেনের যার জন্য fx y সংজ্ঞায়িত করা হয়েছে এবং রেঞ্জ হল z এর সামগ্রিক সম্ভাব্য মানের সংগ্রহ বিন্দুর সাথে সম্পর্কিত x y সুতরাং এখানে আমরা এই বলব x y কে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং z কে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সুতরাং এই অবস্থায় আসুন আমরা কোঅরডিনেট সিস্টেম বিবেচনা করি x y এবং z অক্ষের এবং উদাহরণস্বরূপ এখানে xy সমতলের এই বিন্দুটি টি এই বিন্দু দ্বারা চিহ্নিত করা হয়েছে এবংএই বিন্দুর সমন্বয় xy সমতলে x এবং y দ্বারা দেওয়া হয়েছে সুতরাং এই বিন্দুর সাথে সামঞ্জস্যপূর্ণ যদি আমরা fx y এই গণনা করি তাহলে উদাহরণস্বরূপ এই বিন্দুটি এখানে z অক্ষ বরাবর এই উচ্চতা x y এই বিন্দুতে এই ফাংশনের fx y সুতরাং এখানে 3 মাত্রিক সিস্টেম বিন্দু x কোঅরডিনেট কমা y কোঅরডিনেট এবং z কোঅরডিনেট যা fx y সুতরাং এখন যদি আমরা এই সমস্ত বিন্দুগুলি ডোমেইনের বিন্দুর সাথে সংগৃহীত করি তবে আমরা এই সারফেসটি তৈরি করব সুতরাং এখানে 3 মাত্রিক সমতলে দুটি ভেরিয়েবলের একটি ফাংশন একটি সারফেসকে প্রতিনিধিত্ব করে সুতরাং এটি ফাংশন z হল fx y এর সমান যা এই ত্রিমাত্রিক কোঅরডিনেট সিস্টেম coordinate syste সারফেসকে প্রতিনিধিত্ব করে সুতরাং এখন আসুন আমরা এই উদাহরণটি এখানে বিবেচনা করি z1 x2 y2 সুতরাং যেহেতু এই z বাস্তব তাই এখানে যুক্তি ≥0 এবং এটি বোঝাবে যে x2y2≤1 এবং অতএব আমরা ডোমেইন D পেয়েছি যা সবই এখানে সমস্ত পয়েন্ট রয়েছে R2 এর মানে উভয়ই আসল সুতরাং xy সমতলে যেখানে x2y2≤1 সুতরাং এটি একটি বৃত্তাকার ডিস্ক xy প্লেনে D x yR2x2y2≤1 যা ডোমেন গঠন করে z 1 x2 y2 এই ফাংশনের জন্য এবং রেঞ্জ সুতরাং এর সম্ভাব্য মানগুলির মান z এই ডোমেইন থেকে পয়েন্টের জন্য হল রেঞ্জ সুতরাং যদি আপনি এখানে লক্ষ্য করেন যে x2y2≤1বর্গমূল এর এই মান এখানে 0 এবং 1 এর সুতরাং এখানে রেঞ্জ যে অন্তর্গত হবে Rz∈R0≤z≤1 সুতরাং এটি এই ফাংশনের গ্রাফ যা মূলত গোলকের অংশের উপরে অর্ধেক গোলক সুতরাং এখানে z অক্ষ x অক্ষ এবং y অক্ষ সুতরাং এই ডোমেইনটি এখানে বৃত্তাকার ডিস্ক x স্কয়ার প্লাস y স্কয়ার 0 এর সমান এবং এই বৃত্তাকার ডিস্কের প্রতিটি বিন্দুতে আমরা z এর মান গণনা করেছি এবং পৃষ্ঠটি প্লট করা হয়েছে সুতরাং এই ব্যাখ্যা দুটি ভেরিয়েবলের ফাংশনের জ্যামিতিক ব্যাখ্যা এখন আমরা পরে সীমা এবং ধারাবাহিকতা অংশে যাওয়ার আগে আমাদের দুটি পয়েন্টের মধ্যে দূরত্বের ধারণা প্রয়োজন xy সমতলে সুতরাং যদি আমাদের দুটি বিন্দু P এবং Q এখানে দুটি স্থানাঙ্ক থাকে x0 y0 এবং x1 y1 তাহলে এই দুই পয়েন্টের মধ্যে দূরত্ব কত সুতরাং যা আমরা সহজেই খুঁজে বের করতে পারি যদি আমরা এই ত্রিভুজটি গঠন করি তাহলে এখানে উচ্চতা হবে y1 y0 এবং এটি হবে x1 x0 এবং এখন এই দূরত্ব PQ হবে x1 x02y1 y02 সুতরাং এই দূরত্ব x1 x02y1 y02 আমরা এখন একটি বিন্দু পরিচয় করিয়ে দেব Px0 y0 এর সুতরাং যদি একটি বিন্দু xy সমতলে x0 y0 দেওয়া হয় যা এখানে P দ্বারা উল্লেখ করা হয়েছে তারপরে আমরা এখন পরিচয় করিয়ে দেব যে এই বিন্দু P এর ডেল্টা টি কী যা সাধারণত NP অথবা N P δ দ্বারা চিহ্নিত করা হয় তাই এখানে NP≔xyx x02y y02δ সুতরাং স্বাভাবিকভাবেই এখন এটি এখানে আবার খোলা বৃত্তাকার ডিস্ক যা এখানে প্রতিনিধিত্ব করা হয় যে বিন্দু P এবং ব্যাসার্ধ এখানে এবং এখন এই ডিস্কে এখানে সমস্ত পয়েন্ট এই সম্পর্ক এখানে সন্তুষ্ট সুতরাং এটি P এই বিন্দুটির প্রতিবেশী লক্ষ্য করুন যে এটি একটি ওপেন নেইবারহুড কারণ সীমানা অন্তর্ভুক্ত নয় যদি আমরা এখানে সমান থেকে কম অন্তর্ভুক্ত করি তাহলে এই ডিস্কের সীমানা মানে বৃত্তটিও এখানে বিন্দুতে অন্তর্ভুক্ত করা হবে সুতরাং এটি P এর ওপেন নেইবারহুড বা ব্যাসার্ধের সাথে এটি এটি নেইবারহুড এর জন্য সবচেয়ে সাধারণ সংজ্ঞা কিন্তু আমরা P এই বিন্দু এর চারপাশের স্কয়ার হিসাবে প্রবর্তিত x এর মধ্যে অবস্থিত x0 δ এবং x0δ এবং এটি এখানে বর্গক্ষেত্র দ্বারা প্রতিনিধিত্ব করা হয় পাশের অর্ধেকটি এই এবং P বিন্দু হল সুতরাং এক ভেরিয়েবলের একটি ফাংশনের সীমা সুতরাং আমরা দুটি ভেরিয়েবলের ফাংশনের জন্য সীমা ধারণাটি সীমাবদ্ধ করার আগে এখন স্মরণ করছি প্রথমে একটি ভেরিয়েবলের একটি ফাংশনের সীমা নিয়ে আলোচনা করা গুরুত্বপূর্ণ এবং প্রধানত আমরা এখন সীমার এই ডেল্টা এপসাইলন সংজ্ঞায় মনোনিবেশ করব যা বিভিন্ন ভেরিয়েবলের ফাংশনের সীমা নিয়ে আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ সুতরাং এখানে আমরা একটি পরিবর্তনশীল ক্ষেত্রে বলি যে এই x →x0fx L যদি প্রতি ϵ 0 হয় যদি প্রতিটি ϵ 0 এর জন্য সেখানে একটি δ 0 থাকে যা সমস্ত x এর জন্য তাই হয় ঐ সমস্ত x যা এই আশেপাশে জন্যে x0 হলো fx LL সুতরাং এখানে এই প্লটের সাহায্যে আমি আপনাকে এই ধারণাটি ব্যাখ্যা করি সুতরাং আমরা একটি ফাংশন f এর যাদের সীমা x থেকে এই x0 তে যায় যার মান L সুতরাং এই পয়েন্ট x0 এখানে এটি x0বিন্দু এবং তারপরে সাথে সম্পর্কিত এই মানটি L সুতরাং এই সংজ্ঞাটি যা বলে তা হল প্রত্যেকের সাথে সম্পর্কিত সুতরাং এটি একটি খুব ছোট সংখ্যা বা কিছু হতে পারে সুতরাং এই epsilon পজিটিভ মানে যা এই কাছাকাছি L এরএই দূরত্ব দ্বারা চিহ্নিত করা হয় সুতরাং প্রতিটি আপসিলনের জন্য যতই ছোট হোক না কেন এই x0 এর আশেপাশে সর্বদা বিদ্যমান থাকে যা এখানে এবং এখন যদি আপনি কোন x নেন এই নেইবারহুডে সুতরাং এই হল সুতরাং আপনি যদি এখন আশেপাশে যে কোনো স্থানে নিয়ে মান হতে হবে অথবা f এর এই মান পরিবর্তনের মাঝে এবং বিয়োগ এই L এর চেয়ে কম হতে হবে হ্যাঁ এটা এখানে সুতরাং আমাকে এটি লিখতে দিন সুতরাং সেই পার্থক্য এর কম হবে এবং x সমান x0এর জন্য এই ফাংশনটি সংজ্ঞায়িত করা যাবে না সুতরাং বিন্দু x0 এ ফাংশনের সীমা নির্ধারণ ফাংশন x0এই বিন্দু এ সংজ্ঞায়িত হবে না এবং এর ফলে এখানে যে x সমান x0 বাদ দেওয়া হয়েছে সুতরাং অন্য কথায় যদি আমরা fx Lএই পার্থক্য করতে পারি এই পার্থক্য এখানে fx L যদি আমরা এই পার্থক্যটি একটি ছোট হিসাবে করতে পারি যেমন আমরা এই x0এর আশেপাশে একটি ছোট আশপাশ বিবেচনা করে পছন্দ করি তাহলে আমরা বলব যে এই f এই এর সীমার সমান f x →x0fx L সুতরাং এখানে এখন এই উদাহরণ ধরা যাক 3x 1 এর লিমিট কত যখন x এর মান 1 এবং এটা এখানে পরিষ্কারভাবে দৃশ্যমান যে সীমা এই ক্ষেত্রে 4 এবং আমরা এই ব্যবহার এখন প্রমাণ করবো εδ এই পদ্ধতির প্রয়োগে যেটা নির্দেশ করে এই ফাংশনের সীমা 3x1 তাহলে আমাদের কি দেখানো দরকার আমাদের দেখাতে হবে যে একটি প্রদত্ত জন্য যে সেখানে আছে a সুতরাং যে x 1 তো এই প্রায় নেইবারহুড এ 1 প্রায় নেইবারহুড হয়তাহলে আমরা এই এলাকা থেকে যে কোনো স্থানে নেওয়া মানে এই যে এই 3x1 4ϵ সুতরাং এটি প্রমাণ করার জন্য আমরা এখানে এই পার্থক্য দিয়ে শুরু করব 3x1 43x 3 3x 1 সুতরাং এই মডুলাস x 1 সুতরাংসমস্ত x এই নেইবারহুড এ সন্তুষ্ট যে x 1 সুতরাং এখানে 3 ছিল তাই 3δ এর কম এবং এখন আমাদের লক্ষ্য কি এই পার্থক্যটি প্রদত্ত অ্যাপসিলনের চেয়ে ছোট সুতরাং যদি আমরা এখানে থেকে কম বা সমান সেট করি তাহলে আমরা এখন এবং এর মধ্যে একটি সম্পর্ক পাই হাল ছেড়ে দেওয়ার জন্য আমরা এখন এমন নির্বাচন করতে পারি যে এই পার্থক্য কম হবে সুতরাং সম্পর্ক কি রিলেশন হয় 3≤ϵ সুতরাং যদি আমরা এইনির্বাচন করি δ≤3প্রদত্ত এর জন্য যদি আপনি এই ডেল্টা চুজ করেন যেটা লেস দ্যান ইকুয়াল টু 3 দ্বারা তারপর যে কোনো প্রদত্তের জন্য আমাদের এই সম্পর্ক যে 3x1 4ϵ যা আমরা এখানে দেখেছি এই পার্থক্য তার চেয়ে কম এই সম্পর্কের কারণে আমরা এই δ≤3 কে নির্বাচন করতে পারি এবং তারপর এই পার্থক্যটি এর চেয়ে কম হয়ে যাবে সব x 1 আমরা এই চক্রান্তের অবস্থা দেখতে পারি সুতরাং এটি একটি উদাহরণস্বরূপ এবং x 1 এ ফাংশনের মান 4 এবং এখন আপনি যে কোন আশেপাশে নিয়ে যান সুতরাং উদাহরণস্বরূপ আমরা এখানে এই পাড়াটি বেছে নিয়েছি সুতরাং সেখানে একটি আশেপাশের আবার এই ক্ষেত্রে এই এক কাছাকাছি অনুরূপ আছে সুতরাং সাধারণত যখন একটি ছোট হয় এটিও ছোট এবং যখন বড় হয় তখন আমরা সেই জায়গাটির চারপাশে একটি বড় আশেপাশ থাকতে পারি সুতরাং উদাহরণস্বরূপ এখানে আমরা এই পয়েন্ট 4 এর আশেপাশের একটি বড় আশপাশ বেছে নিয়েছি এবং তারপর অনুরূপভাবে এটিও বড় সুতরাংসমস্ত x এই আশেপাশেরএই সম্পর্ককে সন্তুষ্ট করে যে এই ফাংশন বিয়োগ 4 এর পার্থক্য কম সুতরাং সীমার অস্তিত্ব না থাকলে কি হবে যদি সীমাটি বিদ্যমান না থাকে উদাহরণস্বরূপ এই ক্ষেত্রে x যখন x0এর কাছে আসে ডান বা বাম L এর সমান নয় এবং যদি আমরা এই আশেপাশে একটি আশপাশ পাওয়ার চেষ্টা করি L এর এখানে এবং x0 এর এই আশেপাশের সংশ্লিষ্ট আশপাশটি হবে কিনা তা কি হবে অস্তিত্ব আছে কি নেই সুতরাং এখানে উদাহরণস্বরূপ এটি প্রতিবেশী কিন্তু আমরা এই ক্ষেত্রে যা দেখতে পাচ্ছি যে এই x0 এর কোন প্রতিবেশ নেই আপনি যেই ছোট্ট আশেপাশে যান এবং এর মধ্যে যেকোনো x ফাংশন ভ্যালু এবং এই সীমার মধ্যে পার্থক্য এখানে এর চেয়ে বেশি হবে সুতরাং এটি স্পষ্টভাবে দৃশ্যমান যে আপনি এখানে এই পাড়ায় যে কোন পয়েন্ট নিয়ে যান এবং তারপরমধ্যে পার্থক্য f এবং এই L এর প্রদত্ত তুলনায় বৃদ্ধি পাবে এখানে সুতরাং এই পরিস্থিতিতে আমাদের এই সম্ভাবনা নেই যে প্রদত্তের জন্য রয়েছে এই x0 এর আশেপাশে সুতরাং একটি প্রদত্ত পরিস্থিতিতে এমন কোন অস্তিত্ব নেই যে f বিয়োগ L এর পার্থক্য কম যেখানেই এই x এই থেকে এর নেইবারহুড এ আবার মনে করো সীমা অস্তিত্ব যে সীমা ছিল x যায় যে x f সমান L এবং এই মাধ্যম প্রতিটি L এর কাছে সুতরাং যে Nনেইবারহুড দ্বারা প্রতিনিধিত্ব করা হয় সেখানে কিছু নেইবারহুড x0অস্তিত্ব থাকবে যখন ই x নেইবারহুড x0 থেকে আশে নেইবারহুড অফ x0 সুতরাং দুটি ভেরিয়েবলের ফাংশনের সীমা আমরা এখন আলোচনা করব সুতরাং এটি এখানে বরং এই সাধারণ সংজ্ঞাটির কন্টিনিয়েসন সুতরাং এই x হয়তো দ্বিমাত্রিক সমতলে নির্দেশ করে উদাহরণস্বরূপ xy সমতলে এবং আবার এই সংজ্ঞাটি সীমার সংজ্ঞা সাধারণীকরণের জন্য বহন করা হবে সুতরাং উদাহরণস্বরূপ এই ক্ষেত্রে আমরাগ্রহণ করি z কে fx y হিসাবে দুটি ভেরিয়েবলের ফাংশন যা ডোমেইন D সংজ্ঞায়িত এবং এই P x0 y0 কে একটি D বিন্দু হতে দিন সুতরাং যদি একটি প্রদত্ত বাস্তবের জন্য Epsilon ছোট সংখ্যা হয় তবে আমরা জানতে পারি একটি বাস্তব সংখ্যার যেমন যে প্রত্যেক পয়েন্ট xy এর আশেপাশে এই বিন্দু x0 y0 এটি সন্তুষ্ট যে fx Lϵ তারপর আমরা বলব L হল সীমা সুতরাং যে কি মানে এই f x y বিয়োগ L এপসিলনের চেয়ে কম যেখানেই এই x y এর ডেল্টা অঞ্চলে পড়ে x naught y naught সুতরাং যদি একটি প্রদত্ত অ্যাপসিলনের জন্য আমরা এমন একটি ডেল্টা খুঁজে পাই তাহলে আমরা কল করব যে সেল হল এর সীমা f x y আবারফাংশনটি x0y0 এ সংজ্ঞায়িত করা যাবে না এই সীমার অস্তিত্বের জন্য এবং অতএব আমরা এটি বাদ দিতে পারি যে x y সমান x0y0 এবং তারপর এই বাস্তব সংখ্যা L ফাংশনের সীমা বলা হয় f x y কে হিসাবে x y→ x0y0 প্রতীকীভাবে আমরা আবার x yx0y0fx y L নির্দেশ করি সুতরাং যদি আপনি এই সমস্যাটি দুটি ভেরিয়েবলের এই ফাংশনগুলি থেকে নিয়ে থাকেন lim⁡xy00x2y2sin 1x2y2 0 আমরা প্রমাণ করতে চাই যে এই সীমাটি 0 ϵδ পদ্ধতি ব্যবহার করে সুতরাং আমরা কিভাবে এগিয়ে যাব এখন x y≠ 00 এর জন্য কারণ 0 0 এ এই ফাংশনটি সংজ্ঞায়িত করা হয়নি এবং আমরা এই পার্থক্যটি বিবেচনা করি ফাংশনের পার্থক্য যা x2y21x2y2 সীমাবদ্ধ মান 0 এর চেয়ে কম যদি আমরা এখন এই পার্থক্য দিয়ে শুরু করি এটি x2y2 কারণ এটি ইতিবাচক হতে চলেছে এবং এর পরম মান sin1x2y2 এবং আমরা জানি যে sin এর মান সর্বদা 1 এবং 1 এর মধ্যে থাকে সুতরাং এই পরিমাণটি 1 দ্বারা আবদ্ধ সুতরাং এটি 1 এর সমান কম তার মানে এই পার্থক্য সমান x2y2 এর এবং আমরা যা জানি এই 0 0 পয়েন্টের আশেপাশে কারণ এই সীমাটি 0 0 এ নিয়ে যাওয়া তো 0 0এই পাড়ার আশপাশ অথবা বরং এর 0 0কি এটি হল 0 22δ অথবা x2y22 সুতরাং আমরা সেখানে এই বৈষম্য ব্যবহার করতে পারি সুতরাং x2y2 এই পাড়ায় 2এর চেয়ে কম এবং আমরা একটি নির্দিষ্ট এই পার্থক্যটি কম করতে চাই এবং আমরা এমন একটি খুঁজছি যা আমরা সেই অসমতাকে সন্তুষ্ট করি সুতরাং এখানে এই পার্থক্য যদি আপনি কম করতে চান তারপর আমরা মধ্যে এবং এর এই সম্পর্ক পেতে পারি সুতরাং আপনি যদি বেছে নেন জতে করে 2≤ε তারপর আমরা সীমা যে এই পার্থক্যকম সঙ্গে সম্পন্ন করা জন্য যা সন্তুষ্ট করে 2≤ε সুতরাং এখানে যদি এর দেওয়া মানে আপনি নির্বাচন করেন 2≤ϵ তাহলে ফাংশন মান এবং এর সীমিত মানের মধ্যে এই পার্থক্য কম হবে সুতরাং এটি এখানে কম হবে এর থেকে কম হবে যদি আমরা নিই x y এই নেইবারহুড থেকে সুতরাং আবার শুধু এটিকে স্মরণ করার জন্য আমরা যেকোনো বিন্দু ফাংশন মানের মধ্যে পার্থক্য দিয়ে শুরু করেছি x y0 0 এবং এর সীমিত মানের এবং একরকমভাবে আমাদের এই পার্থক্যটি লিখতে হবে তাই যে আশেপাশে থেকে আমরা এই ডেল্টা বৈষম্য ব্যবহার করতে পারি x0 y0 বিন্দুরযা 0 0 এই ক্ষেত্রে এবং একবার আমরা এই পর্যন্ত পৌঁছাই তারপর আমরা সেট করতে পারি যে এটি সমান থেকে কম সমান হতে হবে কারণ আমরা এই পার্থক্য করতে চাই এই পার্থক্য এখানে ফাংশন N বিয়োগ এই লিমিটিং ভ্যালু থেকে কম সুতরাং এই পার্থক্য থেকে আমরা বলতে পারি যে একটি প্রদত্তের জন্য একটি বিদ্যমান আছে সম্পর্ক যে 2≤εহয় সুতরাং আরেকটি উদাহরণ যেখানে আমাদের এটা প্রমাণ করতে হবে xy00xyx2y20 সুতরাং এই ক্ষেত্রে আবার ফাংশনটি সংজ্ঞায়িত করা হয় না যখন x y0 0 এই কারণে x2y2 তো এই 0 হয়ে যাবে কিন্তু এখন আমরা কী প্রমাণ করবে এই সীমা 0 আমরা শুধু সরাসরি প্রতিস্থাপন করতে পারেন 0 0 এখানে কারণ এই একটি 0 এবং তারপর 0 এখানে মতো হবে এবং কোন ধরনের মধ্যে LHospital নিয়ম নেই যা আমরা একটি ভেরিয়েবলের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি LHospital নিয়ম এবং যা বলে যে ডেরিভেটিভ এই সীমাটি ডেরিভেটিভসের অনুপাতের সীমার সমান হবে কিন্তু এখানে তাই আমরা সরাসরি x এবং y এইএর মানকে প্রতিস্থাপন করতে পারি না এই অভিব্যক্তিতে সুতরাং আমরা প্রমাণ করব যে এই সীমাটি 0 পদ্ধতি আবার ব্যবহার করে সুতরাং আমরা এই x y≠0 0 গ্রহণ করি এবং আমরা আগের উদাহরণের মতো আবার বিবেচনা করি ফাংশনের মধ্যে xyx2y2 0এই পার্থক্য এবং এখন তাই এটি xyx2y2 এর সমান এবং এখন এটি পজিটিভ সুতরাং আমরা মূলত x2y2 এবং এখন লক্ষ্য একই যে আপনি প্রতিবেশী অসমতার পরিপ্রেক্ষিতে সবকিছু লিখতে চান যা এই ক্ষেত্রে হবে কারণ আমাদের 0 0 পয়েন্ট হবে x বর্গ এবং y বর্গ এবং বর্গমূল সুতরাং আমরা এখন এই অভিব্যক্তিটিকেআকারে রূপান্তর করব x2y2 সুতরাং আমরা এখন লক্ষ্য করেছি যে যদি আপনি xy2এই অসমতা গ্রহণ করেন যা সর্বদা 0 এর চেয়ে বড় বা সমান কারণ এখানে বর্গ এবং তারপর আমরা এখানে কি পেতে পারি x2y2 2xy 0 যা বোঝাবে যে এই x2y2 2xy এবং তারপর তাই এখানে আপনার x2y2 2xy এরচেয়ে বড় আমরা এই পরম মান নিতে পারি সুতরাং এখানে x2y2 পজিটিভ সুতরাং আমাদের 2 এবং xy এই 2 গুণ xy এর চেয়ে বড় এবং এটি xy এরচেয়ে বড় সুতরাং এই ক্ষেত্রে আমরা এই বৈষম্য ব্যবহার করতে পারি যে x2y2 xy এর পরম মানের চেয়ে বড় এই সম্পর্ক থাকার পর আমরা এখন এটিকে প্রতিস্থাপন করতে পারি বড় পরিমাণ দিয়ে যেটি x2y2 এবং x2y2 দ্বারা বিভক্ত সুতরাং এখানে এখন আমরা পেয়েছি x2y2 এবং আমরা আবার এই ডেল্টা এর এই আশেপাশে বিবেচনা করেছি যা 22δ সুতরাং আমরা বলেছিলাম যে 22δ অন্ততএর আশেপাশে 0 0 এবং এখন আমরা বলতে চাই যে এই পার্থক্য ইপসিলনের চেয়ে কম সুতরাং আবার আমরা একই ধারণা ব্যবহার করব সুতরাং এখানে এটি সমান কম সুতরাং এই অভিব্যক্তিটিতে ফাংশন এবং সীমিত মানের মধ্যে পার্থক্য এর থেকে কম যদি আমরা এই সম্পর্কটি এর থেকে কম বা সমান পছন্দ করি সুতরাং প্রদত্ত এর জন্য যদি আমরা বেছে নিই সমান বা এর চেয়ে কম কিছু তারপর ফাংশন মান এবং এর সুতরাং প্রদত্ত এর জন্য যা ব্যবহার করে কম তারপর ফাংশন মান এবং বিয়োগ সীমিত মানের মধ্যে এই পার্থক্য এর কম হবে সুতরাং এখন উপসংহারে তাই আমরা প্রধানত Z f x y দুটি ভেরিয়েবলের কাজ নিয়ে আলোচনা করেছি সুতরাং এখানে x এবং y হল তারা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সুতরাং তারা যে কোন মান গ্রহণ করতে পারে এবং এটি যেটির মান নির্ভর করে তার মানে এখানে এই কার্যকরী মান এবং আমরা দেখেছি যে এই ধরনের ফাংশনগুলি xyz সমতলে পৃষ্ঠকে প্রতিনিধিত্ব করে আমরা বিশেষ করে সীমার সংজ্ঞা নিয়েও আলোচনা করেছি ϵδ সংজ্ঞা যা কোনোভাবে প্রমাণ করার জন্য যে একটি প্রদত্ত সংখ্যা L হল সীমা এই ϵδ পদ্ধতির সাহায্যে আমরা কেবল সীমা পেতে পারি না কিন্তু যদি আমাদের সীমা সম্পর্কে কিছু ধারণা থাকে তাহলে এই ϵδ পন্থাটি যাচাই করতে ব্যবহার করা যেতে পারে যে L হল সীমা কারণ এই দুটি ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা এখন যা পর্যবেক্ষণ করব যখন আমাদের দুটি ভেরিয়েবলের ফাংশন থাকবে তখন বেশ কিছু অংশ আছে যা xy প্লেনে একটি নির্দিষ্ট বিন্দুর কাছে আসে এবং এটি একদম ভিন্ন যা আমরা একটি ভেরিয়েবলের ক্ষেত্রে দেখেছি যেখানে দুটি অংশ ছিল ডান দিক থেকে একজন বাম দিক থেকে এবং আমরা ডান দিক থেকে বাম দিক থেকে এবং তারপর যদি তারা উভয়ই সমান হয় তবে আমরা বলি যে সীমা আছে কিন্তু এখন এই ক্ষেত্রে যেহেতু আপনি বিভিন্ন দিক থেকে একটি নির্দিষ্ট বিন্দুর কাছে যেতে পারেন তাই কিছু পথ বরাবর পাওয়া সম্ভব নয় কারণ এই সীমাবদ্ধ প্রক্রিয়ার সাথে অসীমভাবে অনেকগুলি অংশ জড়িত সুতরাং এই e ϵδ পন্থাটি খুব কাজে লাগে একবার আমাদের সীমা সম্পর্কে কিছু ধারণা থাকলে এবং তারপর সীমার এই মানটি প্রমাণ করতে ব্যবহার করা যেতে পারে যে এটিই প্রকৃতপক্ষে সীমা সুতরাং পরবর্তী বক্তৃতায় আমরা সীমাবদ্ধতা বিশেষ করে সীমার মূল্যায়ন সম্পর্কে আরও জানব এই রেফারেন্সগুলি যা আমরা এই বক্তৃতা গুলি প্রস্তুত করতে ব্যবহার করেছি এবং আপনাকে অনেক ধন্যবাদ